নমস্কার তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো উৎস রূপান্তর নিয়ে উৎস রূপান্তর মানে আমরা কি বুঝি যখন আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম শ্রেণী ও সমান্তরাল সমবায় সম্পর্কে তখন আমরা স্টার ডেল্টা রূপান্তর সম্পর্কেও আলোচনা করেছিলাম এবং জানতে পেরেছিলাম যে এই দুটি পদ্ধতির মাধ্যমে আমরা খুব সহজেই বর্তনী সমাধান করতে পারি শ্রেণী ও সমান্তরাল সমবায় এর ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে যখন উপাদানগুলি শ্রেণী অথবা সমান্তরালে থাকে তখন ভোল্টেজ বিভাজন বা কারেন্ট বিভাজন কাজ করে অনুরূপভাবে স্টার ডেল্টা রুপান্তরের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যদি বর্তনীটিকে দেখতে খুব জটিল মনে হয় এবং যদি তুমি স্টার বা ডেল্টাকে সেখানে খুঁজে বের করতে পারো তাহলে তুমি স্টার ডেল্টা রুপান্তরের প্রয়োগ করে বর্তনীটিকে সহজ করে নিতে পারবে এই দুটি পদ্ধতি আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে আমরা বর্তনীটিকে সহজ করতে পারবো একই ভাবে আজকে আমরা আলোচনা করবো উৎস রূপান্তর কিভাবে আমাদের বর্তনী সমাধানে সাহায্য করবে এবং এই পদ্ধতির সাহায্যে কিভাবে আমরা বর্তনীকে সমাধান করবো সুতরাং উৎস রূপান্তর হলো একটি অস্ত্র যেটা সাম্য এর ধারণার উপর ভিত্তি করে তৈরি সাম্য মানে তুমি কি বোঝো প্রথমে বোঝা যাক তুল্য বর্তনী কি তো তুল্য বর্তনী হলো এমন একটি বর্তনী যেটার ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য মূল বর্তনীর সঙ্গে সমান হয় তো তার মানে যদি তুমি V I বৈশিষ্ট্য দুটি বর্তনীর জন্য একই পাও তাহলে তুমি বলতে পারো উভয়েই অপরের তুল্য বর্তনী এবং বর্তনীর এই বিশিষ্টটিকে বলা হয় সাম্য উৎস রূপান্তর কি উৎস রূপান্তর হলো একটি পদ্ধতি যেটার সাহায্যে আমরা একটি ভোল্টেজ উৎস ও তার সঙ্গে শ্রেণীতে থাকা রোধকে প্রতিস্থাপিত করতে পারি একটা কারেন্ট উৎস দিয়ে যেটার সমান্তরালে আছে একটি রোধ অথবা এটার বিপরীতটি হতে পারে মানে কারেন্ট উৎস ও তার সমান্তরালে থাকা একটি রোধকে প্রতিস্থাপিত করতে পারি ভোল্টেজ উৎস ও তার সঙ্গে শ্রেণীতে থাকা রোধের মাধ্যমে তো কিভাবে আমরা এটাকে করবো একটু বুঝে নেওয়া যাক নোড ভোল্টেজ অথবা মেশ কারেন্ট পদ্ধতিতে যে সমীকরণগুলি আমরা বের করেছিলাম সেগুলি সহজ ছিলো বর্তনী পর্যবেক্ষণ করার মাধ্যমে আমরা বর্তনীটিকে দেখছিলাম এবং ধরে নেওয়া মেশ কারেন্টগুলিকে বিভিন্ন মেশের মধ্যে দেখছিলাম এবং তারপর বের করতে পারছিলাম মেশ কারেন্টের মান কি হবে অনুরূপভাবে নোড ভোল্টেজের ক্ষেত্রে আমরা ভোল্টেজ নির্দিষ্ট করছিলাম প্রতিটি নোডে এবং কিরর্শফের ভোল্টেজ ও কারেন্ট সূত্র Kirchhoff's voltage and current law ব্যবহার করে আমরা নোড ভোল্টেজ নির্ণয় করার চেষ্টা করছিলাম তো এটা মূলত আমরা যেটা করছিলাম হয় স্বাধীন কারেন্ট অথবা ভোল্টেজ উৎস নাহয় নির্ভরশীল ভোল্টেজ অথবা কারেন্ট উৎসের সাহায্যে মনে করো আমরা আমাদের বর্তনী বিশ্লেষণকে দ্রুত গতিতেতে করতে চাইছি তাহলে আমরা ভোল্টেজ রূপান্তরটিকেও যোগ করতে পারি আমরা আমাদের বর্তনী বিশ্লেষণকে দ্রুত গতিতেতে করতে হলে ভোল্টেজ উৎস ও তার সঙ্গে শ্রেণীতে থাকা রোধকে প্রতিস্থাপিত করতে পারি একটা কারেন্ট উৎস দিয়ে যেটার সমান্তরালে আছে একটি রোধ অথবা তার বিপরীত তো যদি তুমি চিত্রে a ও b প্রান্তের মধ্যে দেখো তাহলে দেখবে সেখানে একটি শ্রেণী সমবায়ে রোধ R আছে এবং একটি ভোল্টেজ উৎস vs এখন যুক্ত আছে উৎস রূপান্তর পদ্ধতি বলছে যে উভয় বর্তনীতেই যদি a ও b প্রান্তের মধ্যে ভোল্টেজ কারেন্ট সম্পর্ক থাকে তারমানে এটাকে একটি কারেন্ট উৎস ও তার সঙ্গে সমান্তরালে থাকা রোধের সাহায্যেও প্রকাশ করা যেতে পারে এখন পরবর্তী সমীকরণ হবে আমরা কিভাবে vs এর মান নির্ণয় করবো is এর রূপে অথবা is এর মান নির্ণয় করবো vs এর রূপে অথবা এই দুটি রোধের কি হবে তারা কি উভয়েই একই থাকবে নাকি তাদের পরিবর্তন হবে তো এই নির্দিষ্ট পদ্ধতিতে আমরা বোঝার চেষ্টা করবো যে কখন আমরা উৎস রূপান্তর করবো কিভাবে বিভিন্ন উৎসের মান পরিবর্তন হচ্ছে সেটা হতে পারে ভোল্টেজ উৎস থেকে কারেন্ট উৎস সেক্ষেত্রে আমাদের কারেন্ট উৎসের মান নির্ণয় করতে হবে এবং যদি এটা কারেন্ট উৎস থেকে ভোল্টেজ উৎস হয় তখন আমাদের তুল্য ভোল্টেজ উৎসের মান নির্ণয় করতে হবে এবং তখন শ্রেণী বা সমান্তরালে থাকা রোধের মান কি হবে এখন আমরা জানি যে এটা খুব সহজ দেখানো যে এগুলি হলো তুল্য আমরা কি করবো আমরা প্রথমে উৎসগুলিকে বন্ধ করবো এবং তুল্য রোধ নির্ণয় করবো ab প্রান্তে তো যদি তুমি দেখো এই বর্তনীটিকে দেখো তাহলে উৎসগুলিকে বন্ধ করা মানে কি বোঝায় উৎসগুলিকে বন্ধ করা মানে যদি তোমার কাছে ভোল্টেজ উৎস থাকে তোমাকে সেটাকে শর্ট সার্কিট করতে হবে এবং কারেন্ট উৎস থাকলে তাকে ওপেন সার্কিট করতে হবে তো যদি তুমি এই ক্ষেত্রটি দেখো এবং তুল্য রোধ নির্ণয় করতে চেষ্টা করো ab প্রান্তে যখন ভোল্টেজ উৎস শর্ট সার্কিট করা আছে তুমি দেখবে যে তুল্য রোধ হবে R অনুরূপভাবে কারেন্ট উৎসের ক্ষেত্রে যদি তুমি কারেন্ট উৎস ওপেন সার্কিট করো তাহলে এটা বর্তনী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু তা সত্তেও তুল্য রোধ হবে R তো কি হবে যখন আমরা উভয় বর্তনী বিশ্লেষণ করবো আমরা দেখবো যে ab প্রান্তে তুল্য রোধ একই থাকছে যেটা হলো R তো সেটা এখন উভয় ক্ষেত্রেই হবে যদি তুমি a ও b প্রান্তটিকে শর্ট সার্কিট করছো তাহলে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্টের মান কতো হবে যেটা a থেকে b এর দিকে প্রবাহিত হচ্ছে এই একই বর্তনীকে আবার নেওয়া যাক যেটা আগের মতো ছিলো এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের শর্ট সার্কিট করতে হবে a ও b প্রান্তটিকে এবং আমাদের উদ্দেশ্য হবে সেই কারেন্টের মানকে বের করা শর্ট সার্কিট কারেন্ট মনে করো এটা হলো isc তো isc এর মান কি হবে isc হবে vsR এখন এইক্ষেত্রে যদি তুমি a ও b প্রান্তটিকে শর্ট সার্কিট করো তাহলে কি হবে এটা এক্ষেত্রে অগ্রাহ্য করা হবে তো a ও b প্রান্ত দিয়ে প্রবাহিত শর্ট সার্কিট কারেন্ট হবে is তো এখানে আমরা একই বর্তনী দিয়ে প্রকাশ করবো ছোটো আকারে এখন থেকে আমরা যেমন আলোচনা করেছিলাম যে যখন আমরা তুল্য বর্তনী তৈরি করবো তখন যেন বৈশিষ্ট্য একই থাকবে তারমানে শর্ট সার্কিট কারেন্ট উভয় ক্ষেত্রেই সমান থাকবে তো এখান থেকে আমরা কি পেতে পারি আমরা পেতে পারি vsRis তো এটা তোমাকে সেই ধারনাটি দেবে যে যখন তুমি উৎস রূপান্তর করছো তখন কিভাবে কারেন্টের উৎসের সঙ্গে ভোল্টেজ উৎস সম্পর্কিত হচ্ছে তো এটা আমরা পেলাম বর্তনীটির সাহায্যে এবং এখন আমরা পেলাম যে এটা হলো ভোল্টেজ ও কারেন্ট উৎসের মধ্যে সম্পর্ক যখন আমরা উৎস রূপান্তর করছি তো আমরা পেলাম ভোল্টেজ সম্পর্ক তারসঙ্গে রোধের সম্পর্ক রোধের সম্পর্কের জন্য আমরা বের করার চেষ্টা করবো তুল্য রোধ প্রান্তের দুটি দিকে এবং কারেন্ট ও ভোল্টেজ উৎসের সম্পর্কের জন্য আমরা দেখেছি যখন আমরা a ও b প্রান্তকে শর্ট সার্কিট করছি শর্ট সার্কিট প্রান্ত দিয়ে কতো পরিমান কারেন্ট প্রবাহিত হচ্ছে এখন শর্ট সার্কিটের পরিবর্তে যদি তোমাকে প্রশ্ন করা হয় যদি তুমি ঐ একই ধারনাকে যাচাই করছো ওপেন সার্কিটের সাহায্যে কারণ শর্ট সার্কিট ও ওপেন সার্কিট উভয়েই বর্তনীর বৈশিষ্ট্য তো ওপেন সার্কিট এর ক্ষেত্রে কি হবে ওপেন সার্কিট প্রান্ত a ও b এর দুই প্রান্তে ভোল্টেজ কি হবে a ও b এর দুই প্রান্তে ওপেন সার্কিট ভোল্টেজ হবে vs অনুরূপভাবে এই ক্ষেত্রে ওপেন সার্কিট ভোল্টেজ কি হবে ওপেন সার্কিট ভোল্টেজ হবে isR এখন বৈশিষ্ট্য অনুযায়ী যদি তুমি দেখো উভই বর্তনীই সমান তোমার প্রথম বর্তনীর জন্য voc এবং দ্বিতীয় বর্তনীর জন্য voc এক হতে হবে তুমি পেয়েছো vs হলো isR এটা হলো একটি জিনিস যেটা তুমি আগে পেয়েছো isvsR তুমি এটা পুনরায় যাচাই করতে পারো যে এটা শর্ট সার্কিট বৈশিষ্ট্য নাকি ওপেন সার্কিট বৈশিষ্ট্য বর্তনীটি হলো সমতুল্য কারণ এটা একই আউটপুট দিচ্ছে সুতরাং এখন আমরা উভয় বর্তনীর ক্ষেত্রেই ভোল্টেজ উৎস ও কারেন্ট উৎসের মধ্যে সম্পর্ক স্থাপন করেছি আমরা সংক্ষেপে ভোল্টেজ উৎস ও কারেন্ট উৎসের মধ্যে সম্পর্ক লিখতে পারি vsisR or isvsR এখন উৎস রূপান্তর নির্ভরশীল উৎসগুলির ক্ষেত্রেও প্রযোজ্য সেটা হতে পারে নির্ভরশীল ভোল্টেজ উৎস বা নির্ভরশীল কারেন্ট উৎস কিন্তু এটাকে নিয়ে আমাদের সাবধানে কাজ করতে হবে কারণ বিভিন্ন ভোল্টেজ ও কারেন্ট এর সঙ্গে বিভিন্ন উৎসের নির্ভরশীলতা পরিবর্তনশীল অন্য কোনো উপাদানের সঙ্গে এই নির্ভরশীলতার জন্য আমাদের উৎস রূপান্তর করার সময় একটু সাবধান থাকতে হবে যখন আমরা উৎস রূপান্তর করবো এবং দেখবো রোধের সঙ্গে নির্ভরশীলতা আছে তখন সেই নির্দিষ্ট রোধকে উৎস রূপান্তরের জন্য বিবেচনা করা যাবে না তো এটার ক্ষেত্রে আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে এখন দেখা যাক নিচের বর্তনীটি যেমনটি আমরা আগের ক্ষেত্রে দেখেছিলাম এক্ষেত্রেও তুমি সম্পর্কটি প্রতিষ্ঠা করতে পারো যে যদি একটি ভোল্টেজ উৎস তার সনে শ্রেণীতে একটি রোধ থাকে তাহলে সেটাকে প্রকাশ করা যায় একটি কারেন্ট উৎস ও তারসঙ্গে সমান্তরালে থাকা একটি রোধ R দিয়ে এক্ষেত্রে ভোল্টেজ উৎস হবে নির্ভরশীল ভোল্টেজ উৎস অনুরুপাভবে কারেন্ট উৎস হবে নির্ভরশীল কারেন্ট উৎস এবং এদের মধ্যে সম্পর্ক এমন ভাবে প্রতিষ্ঠা করতে হবে যাতে করে এই দুটি উৎসের মধ্যে নির্ভরশীলতা অপরিবর্তিত থাকে স্টার ডেল্টা রুপান্তরের মতো উৎস রূপান্তরও বর্তনীর অবশিষ্ট অংশকে পরিবর্তন করে না তো তুমি এগুলিকে প্রয়োগ করবে বর্তনীর কোনো একটি বিশেষ অংশে কিন্তু এটা বর্তনীর বাকি অংশেতে প্রভাব ফেলবে না তো যখন তুমি উৎস রূপান্তর বর্তনীর কোনো অংশে প্রয়োগ করবে এটা হলো একটি শক্তিশালী পদ্ধতি যেটার সাহায্যে বর্তনী বিশ্লেষণ অনেকটা সহজ হয়ে যায় তো যখনই তুমি বর্তনীতে উৎস রূপান্তরের সম্ভাবনা দেখবে তখনই তুমি সেটা প্রয়োগ করে বর্তনীকে সহজ করে নেবে এখন দুটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যখন তুমি উৎস রূপান্তর নিয়ে কাজ করবে প্রথমটি কি প্রথমটি হলো কারেন্ট উৎসের দিক হলো ভোল্টেজ উৎসের ধনাত্মক প্রান্তের দিকে উৎস রূপান্তর প্রযোজ্য হবে না যখন R এর মান শুন্য হবে ভোল্টেজ উৎসের ক্ষেত্রে তো যদি তুমি R এর মান শুন্য করো সেটা হয়ে যাবে একটি আদর্শ উৎস যদি তুমি R এর মান শুন্য করো তাহলে এটা হয়ে যাবে একটি আদর্শ ভোল্টেজ উৎস এবং যদি তুমি R এর মান অসীম করো তাহলে এটা হয়ে যাবে একটি আদর্শ কারেন্ট উৎস সুতরাং আদর্শ ভোল্টেজ উৎস এবং আদর্শ কারেন্ট উৎসকে রূপান্তর করা যাবে না ভোল্টেজ থেকে কারেন্টে অথবা কারেন্ট থেকে ভোল্টেজে তো এটাকেও আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ভোল্টেজ বা কারেন্ট রূপান্তর করবো কেন কারণ যখন তোমার কাছে একটি আদর্শ কারেন্ট উৎস থাকবে তুমি সেটাকে একটি নির্দিষ্ট মানের ভোল্টেজ উৎস দিয়ে প্রতিস্থাপিত করে পারবে না তো সেইজন্য এটা প্রযোজ্য নয় যখন আদর্শ কারেন্ট বা ভোল্টেজ উৎস থাকে এখন একটি উদাহরণ দেখা যাক যাতেকরে উৎস রুপান্তরের ধারনাটি তোমাদের কাছে পরিস্কার হয়ে যায় এখন মনেকর একটি বর্তনী এইভাবে দেওয়া আছে এবং তোমাকে প্রশ্ন করা হলো ভোল্টেজ v0 নির্ণয় করতে যেটা হলো 8 ওহমের দুই প্রান্তে কিভাবে তুমি সেটাকে সমাধান করবে প্রথম খন্দটি দেখা যাক মনেকরা যাক এটা a প্রান্ত এটা b প্রান্ত এবং এই প্রান্তের বামদিকে এটা একটি কারেন্ট উৎস এবং এর সমান্তরালে একটি রোধ আছে তো এটা আমরা যেটা আগে আলোচনা করেছিলাম তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেটা হলো এটা একটি কারেন্ট উৎস যার সমান্তরালে একটি রোধ আছে যেটা একদম আদর্শ ভোল্টেজ উৎসে রূপান্তর করার জন্য যার সঙ্গে একটি রোধ শ্রেণী সমবায়ে থাকবে তো যেটা আমরা আলোচনা করলাম vsisR তো এটা হবে 12 ভোল্ট এখন তুমি ভোল্টেজের মান পেয়ে গেছো তার পোলারিটি কি হবে যেহেতু কারেন্ট নিচের দিকে তো পোলারিটি হবে ধনাত্মক এখন রোধের মান কতো হবে রোধের মান একই থাকবে কিন্তু এত শ্রেণী সমবায়ে থাকবে তো ab এর দুইপ্রান্তে তোমার আপদেটেড বর্তনীটি হলো এইরকম এরপর তুমি খুব সহজেই দেখতে পাবে যে 4 ওহম ও 2 ওহম রোধ দুটি শ্রেণী সমবায়ে আছে তো তুমি ঐ দুটিকে যোগ করতে পারো এবং এইরকম বর্তনী পাবে যেখানে একটি ভোল্টেজ উৎস আছে ও তার সঙ্গে শ্রেণীতে 6 ওহম একটি রোধ এবং তারপর একটি 8 ওহম রোধ আছে তো আমাদের নির্ণয় করতে হবে এটার দুইপ্রান্তে ভোল্টেজ এবং তারপর বাকি বর্তনীর ক্ষেত্রে তো এটা হলো 3 ওহম রোধ এবং কারেন্ট উৎস 4 অ্যাম্পিয়ার এখন যদি তুমি এটা পুনরায় দেখো দেখবে এটাকেও আবার কারেন্ট উৎসতে রূপান্তর করা যাবে কারণ এখানে একটি ভোল্টেজ উৎস আছে যার সঙ্গে শ্রেণীতে একটি 6 ওহম রোধ আছে তো আমরা কি করবো আমরা ভোল্টেজ কে কারেন্টে রূপান্তর করবো যেটা হবে যদি তুমি দেখো একটি ভোল্টেজ উৎস যার সঙ্গে শ্রেণীতে একটি 6 ওহম রোধ আছে তো তার সমতুল্য কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার এবং তার সঙ্গে একটি রোধ থাকবে যার মান হবে 6 ওহম তো এখন তুমি আপডেটেড বর্তনী পেয়ে গেছো তো যদি তুমি এই বর্তনীটি দেখো তুমি খুব সহজেই দেখতে পাবে যে সেখানে দুটি কারেন্ট উৎস আছে সমান্তরালে এবং তিনটি রোধ আছে সমান্তরালে তো তুমি এই দুটি কারেন্ট উৎসকে এবং এই দুটি রোধকে যোগ করতে পারো যেখানে তোমাকে এই রোধকে অপরিবর্তিত রাখতে হবে কারণ তোমাকে 8 ওহম রোধের দুইপ্রান্তে ভোল্টেজ নির্ণয় করতে হবে তো কি হবে এখন যদি তুমি 2 অ্যাম্পিয়ার ও 4 অ্যাম্পিয়ার কারেন্ট উৎসকে একসঙ্গে করো তুমি শেষমেশ পাবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস এবং যদি তুমি 6 ওহম ও 3 ওহম রোধকে একসঙ্গে করো তুমি শেষমেশ পাবে 2 ওহম রোধ তুমি শেষমেশ পাবে একটি খুব সহজ বর্তনী যেখানে তোমার থাকবে 2 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস এবং 2 ওহম রোধ সমান্তরালে এবং 8 ওহম রোধ যার দুইপ্রান্তে আমাদের নির্ণয় করতে হবে ভোল্টেজ v0 তো কারেন্ট ডিভিসান প্রয়োগ করলে আমরা পেয়ে যাবো 8 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যেটা হবে 04 অ্যাম্পিয়ার এবং তারপর ভোল্টেজ v0 হবে 8 এর সঙ্গে তার মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের গুনফল এবং তুমি পেয়ে যাবে 32 ভোল্ট অনুরূপভাবে তুমি এটাও দেখতে পাবে যে এটার দুইপ্রান্তে ভোল্টেজ একই হবে তো তুমি উভয়কেই একসঙ্গে করতে পারো এবং ভোল্টেজ v0 নির্ণয় করতে পারো তো উভয় ক্ষেত্রেই তুমি একই ভোল্টেজ পাবে এখন একটু জটিল বর্তনী দেখা যাক যেখানে একটি নির্ভরশীল কারেন্ট উৎস আছে কিভাবে এক্ষেত্রে উৎস রূপান্তর ব্যবহার করা যাবে তো বর্তনীর এই নির্দিষ্ট অংশকে দেখলে যদি তুমি বল এই প্রান্তটি a এবং b তো কি দেখা যাবে এটা হলো একটি কারেন্ট উৎস সঙ্গে 4 ওহম রোধ সমান্তরালে তো এটাকে একটি সমতুল্য ভোল্টেজ উৎস vx ও তার সঙ্গে শ্রেণীতে 4 ওহম রোধে রূপান্তর করা যেতে পারে তো যদি তুমি গুন করো তাহলে পেয়ে যাবে ভোল্টেজ উৎস vx সঙ্গে 4 ওহম রোধ শ্রেণীতে এবং আমাদের নির্ণয় করতে হবে vx এর দুইপ্রান্তে ভোল্টেজ যেটা হলো 2 ওহম রোধ এখন এটার দুইপ্রান্তে ভোল্টেজ vx নির্ভর করে আছে ভোল্টেজ উৎসের মানের উপর যেটা হলো 2 ওহম রোধের দুইপ্রান্তে ভোল্টেজ তো আমরা এটাকে ব্যবহার করতে পারবো না কোনো রুপান্তরের ক্ষেত্রে আমাদের এটাকে এইভাবেই রাখতে হবে এটা এই বর্তনীতে বাকি রূপান্তর আমরা করতে পারি এখন যদি তুমি এই নির্দিষ্ট অংশটি দেখো এটা আবার ভোল্টেজ উৎসে রূপান্তর করা যাবে তো আমরা কি পেলাম আমরা পেলাম 3 ভোল্ট সঙ্গে শ্রেণী সমবায়ে 1 ওহম কারণ 3 অ্যাম্পিয়ার R এর সঙ্গে সমান্তরালে যদি আমরা একসঙ্গে করি তাসত্তেও ভোল্টেজ পরিবর্তন হবে না কারণ এই দুটি একই ভোল্টেজ ভাগ করে নিচ্ছে কারণ যদি তুমি 2 ওহমের দুইপ্রান্তে ভোল্টেজ দেখো এক্ষেত্রে ভোল্টেজ একই থাকবে তাদের একসঙ্গে করলেও তো তুমি vx কে একই রাখতে পারো এবং তাদের একসঙ্গে করতে পারো তো সেটা আমাদের বুঝতে সুবিধা হবে 2 ওহমকে অপরিবর্তিত রাখার থেকে কারণ এখন এখানে আমাদের উভয় রোধই সমান্তরালে আছে তো আমরা উভয়কেই একসঙ্গে করবো কিন্তু আমরা জানি যেহেতু ভোল্টেজ একই থাকবে তো এটা আমাদের জন্য ঠিক আছে ঐ রোধের নির্দিষ্ট সংযোগ তো এখন আমাদের আছে 1 ওহম রোধ এবং 3 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস তো যখন তুমি উৎস রূপান্তর করবে তো যেহেতু এই 2 ওহমটি এখন 1 ওহম হয়ে গেছে শেষমেশ কারণ তুমি উভয়কেই একসঙ্গে করেছো তাই 3 অ্যাম্পিয়ার সমান্তরালে তো উৎস রূপান্তরের পর তুমি কি পাবে তুমি পাবে 3 ভোল্ট তার সঙ্গে শ্রেণীতে 1 ওহম রোধ এবং তারপর সেই একই vx যেটা তোমাকে নির্ণয় করতে হবে এবং তারপর একটি 4 ওহম রোধ আছে vx এর সঙ্গে শ্রেণীতে এবং 18 ভোল্ট যেটা বর্তনীতে আছে এখন যেমনটি আমরা আলোচনা করেছি vx এখনও অপরিবর্তিত আছে যেটা প্রশ্ন হলো আমাদের vx এর মান নির্ণয় করতে হবে তো এই রূপান্তরটি ঠিক আছে এখন তোমাকে কি করতে হবে তোমাকে মেশ বিশ্লেষণ ও কিরর্শফের ভোল্টেজ সূত্র Kirchhoff's voltage law ব্যবহার করতে হবে বড় লুপের দুইদিকে যেটা তুমি পেয়েছো 35ivx180 এখন প্রশ্ন হলো মাদের দুটি অজানা আছে এবং আমরা মাত্র একটি সমীকরণ পেয়েছি তো দ্বিতীয় সমীকরণটি আমরা কোথাথেকে পাবো যদি তুমি এই দুটি প্রান্ত ab এর দুইদিকে ভোল্টেজ দেখো তাহলে vx এর মান কি হবে vx হবে 1 ওহমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যেটা হলো i যেটা আমরা প্রথম লুপ নির্ণয় করতে বিবেচনা করেছিলাম আমরা বলতে পারি vx3 i সুতরাং একই ভাবে আমরা নির্ণয় করেছিলাম vx3 i এখন এই মানকে তুমি উপরের সমীকরণে বসাতে পারো এবং তুমি পেয়ে যাবে কারেন্ট যেটা হলো 155i3 i0⇒i 45 A vx3 i75 V এখন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো বাস্তব উৎসের ক্ষেত্রে উৎস রূপান্তর বিবেচনা করতে হবে এই বাস্তব বিষয়গুলি মাথায় রেখে প্রথমটি হলো যখন আমরা ভোল্টেজ উৎস রূপান্তর করবো তখন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেন শ্রেণীতে থাকা রোধটিকে বিবেচনা করা হয় তো উদাহরণ স্বরূপ যদি তুমি এই নিচের বর্তনীটি দেখো এটা সম্পূর্ণভাবে উপযুক্ত উৎস রূপান্তর করার ক্ষেত্রে ভোল্টেজ উৎসে ও 10 ওহম রোধ যেটা ভোল্টেজ উৎসের সঙ্গে শ্রেণীতে যুক্ত সুতরাং এটা তুমি ব্যবহার করতে পারো কিন্তু তুমি এই একই উৎস রূপান্তর প্রয়োগ করতে পারবে না যেখানে এই দুটি উপাদান বিবেচনা করা হচ্ছে যেমন 6 ভোল্ট ও 30 ওহম রোধ কারণ এই 30 ওহম রোধ 6 ভোল্ট উৎসের সঙ্গে শ্রেণীতে নেই সুতরাং এটা একই বিষয় যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা বুঝবো কোনটা উপযুক্ত উৎস রূপান্তর করার জন্য এবং কিছু ক্ষেত্রে এটা খুব সাধারণ একটা ত্রুটি হয়ে দারায় যখন আমরা উৎস রূপান্তর করছি এখন এরপর আমরা যখন কারেন্ট রূপান্তর করবো তখন আমাদের নিশ্চিত থাকতে হবে যেন কারেন্ট উৎসের সঙ্গে কমপক্ষে একটি রোধ সমান্তরালে থাকে যদি তুমি নিশ্চিত না থাকো যে সেটা কেমন দেখতে লাগবে তাহলে তুমি বর্তনীটিকে এইভাবে পরিবর্তিত করতে পারো তুমি দেখবে 1 আম্পিয়ার উৎস একটি 3 ওহম রোধের সঙ্গে সমান্তরালে আছে তো তুমি বর্তনীটিকে এইভাবে পুনরায় আঁকতে পারো যাতে করে তুমি খুব সহজেই দেখতে পাও সেখানে 1 আম্পিয়ার কারেন্ট উৎস যার সঙ্গে সমান্তরালে 3 ওহম রোধ আছে তো যখন তুমি নিশ্চিত হয়ে যাবে তুমি তখন উৎস রূপান্তর প্রয়োগ করতে পারো এবং মান নির্ণয় করতে পারো তো এক্ষেত্রে আমরা কি পেলাম আমরা পেলাম তিনটি ভোল্টেজ উৎস সঙ্গে শ্রেণীতে 3 ওহম রোধ রোধটিকে তুমি হয় ভোল্টেজ উৎসের উপরে নয় ভোল্টেজ উৎসের নিচে যোগ করতে পারো এটার আলাদা করে কোনো গুরুত্ত নেই অবস্থানের দিক থেকে দেখলে উভয়ই একই হবে তুমি উপরে যোগ করো বা নিচে শুধুমাত্র একটি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে সেটা হলো কারেন্টের দিক যেটা ভলেজ উৎসের পোলারিটির একটা ধারণা দেবে এখন সংক্ষেপে আমরা বলতে পারি যে উৎস রুপান্তরের উদ্দেশ্য হলো বর্তনীতে সমস্ত কারেন্ট উৎস বা ভোল্টেজ উৎসে এসে শেষ করা যাতে করে আমরা খুব সহজেই নোডাল বিশ্লেষণ বা মেশ বিশ্লেষণ প্রয়োগ করতে পারি বার বার উৎস রুপান্তর ব্যবহার করা যেতে পারে সমস্ত রোধ বা উৎসগুলি একযোগ করে বর্তনীকে সরল করার জন্য রোধের মান উৎস রুপান্তরের সময় অপরিবর্তিত থাকবে যেটা আমরা দেখেছি যদিও এটা একই রোধ নয় তার মানে কারেন্ট বা ভোল্টেজ যেটা ওই রোধের সঙ্গে যুক্ত ছিলো সেটা পুনরদ্ধারে অযোগ্য তারমানে তুমি 3 ওহম রোধের জন্য যে রূপান্তরটি করেছো সেটা তোমাকে একই আউটপুট দেবে না মানে এখন 3 ওহম রোধের অবস্থান পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে তুমি বলতে পারো রোধের মান একই কিন্তু সেটার সংযোগ নষ্ট হয়ে গেছে তারমানে তুমি রোধের আউটপুট পুনরদ্ধার করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার আগের অবস্থানে তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছো সুতরাং যদিও রোধের মান একই এটার মান একই থাকবে কিন্তু সেটার সংযোগের পরিবর্তন হয়েছে এখন যদি কোনো নির্দিষ্ট রোধের সঙ্গে যুক্ত ভোল্টেজ বা কারেন্টকে তার নিয়ন্ত্রক চলরাশি হিসাবে ব্যবহার করা হয় তাহলে কি হবে তো সেক্ষেত্রে এটাকে উৎস রুপান্তরের অন্তর্গত করা যাবে না তো সেক্ষেত্রে তোমার মূল রোধকে অপরিবর্তিত রাখতে হবে যাতে করে যখন আমরা সর্বশেষ বর্তনীতে ভোল্টেজ ও কারেন্ট তথ্যগুলিকে প্রসেস করবো ও চলরাশির মান বের করার চেষ্টা করবো তখন যেন নির্ভরশীল উৎসের মানগুলি অপরিবর্তিত থাকে তো সাধারণভাবে যেটা হয় সেটা হলো যখন আমরা নির্ভরশীল ভোল্টেজ বা কারেন্ট উৎসগুলিকে দেখবো তখন কোনো রোধের মধ্যে দিয়ে কারেন্ট বা কোনো কোনো রোধের দুইপ্রান্তে ভোল্টেজ নির্ভর করবে উৎসের মানের উপর সুতরাং আমরা চেষ্টা করবো ওই ধ্রুবকগুলি অপরিবর্তিত রাখতে যে ভোল্টেজ বা কারেন্টটি যুক্ত আছে ওই নির্দিষ্ট উপাদানের সঙ্গে সেগুলিকে ওই উপাদানের স্বার্থে কোনো উৎস রুপান্তরে অন্তর্গত করা যাবে না তো মনেকর সেখানে কোনো নির্ভরশীল ভোল্টেজ বা কারেন্ট উৎস নেই কিন্তু আমরা বের করতে চাইছি কোনো উপাদানের দুইপ্রান্তে ভোল্টেজ বা সেই উপাদানের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে তাহলে আমরা সেই উপাদানটিকে কোনো উৎস রুপান্তরে অন্তর্গত করবো না এখন উৎস রুপান্তরের ক্ষেত্রে কারেন্ট উৎসের মাথা যেটা হলো ওই তির চিহ্নটি ভোল্টেজ উৎসের ধনাত্মক প্রান্তের সঙ্গে মিল হবে তো এটা যেটা আমাদের সবসময়ে মাথায় রাখতে হবে যখনই কারেন্ট থেকে ভোল্টেজ উৎসে রূপান্তর করবো এবং কারেন্টের উৎসের উৎস রুপান্তরের ক্ষেত্রে প্রয়জঞ্জে দুটি উপাদান সমান্তরালে থাকবে ভোল্টেজ উৎসের উৎস রুপান্তরের ক্ষেত্রে প্রয়োজন যেন রোধটি ভোল্টেজ উৎসের সঙ্গে শ্রেণিতে থাকে সুতরাং যে বিষয়গুলি আমরা আলোচনা করলাম সেগুলিকে মাথায় রাখতে হবে যখন আমরা ভোল্টেজ অথবা কারেন্ট উৎস রূপান্তর করবো তো এর সঙ্গে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা বর্তনী সম্পর্কিত আরও কিছু নতুন ধারণা নিয়ে আলোচনা করবো